আমরা এর ফ্যারাডের সুত্রর Faraday's Law ব্যাপারে আলোচনা করছিলাম যেটা বলে যে একটা সার্কিটে emf ddtՓ তৈরি হয় যেটা হল ddtBrtds একটা পয়েন্ট r এ emf ddtՓ ddtBrtds এটার মানে হল যে যদি একটা তার নি যার মধ্যে দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে এবং যদি তারটার আকৃতি বা ম্যাগনেটিক ফিল্ডটার পরিবর্তন করা হয় তাহলে একটা কারেন্ট বইবে আগের বক্তৃতাতে আমরা একটা উদাহরন দেখেছিলাম যেখানে আমরা একটি রড সরাচ্ছিলাম এবং motional emf বলে কিছু দেখেছিলাম যেটা আসলে ক্ষেত্রফল পরিবর্তন থেকে আসে কিন্তু যে প্রদর্শন গুলো আগে দেখিয়েছি সেখানে ক্ষেত্রফল এর কোন পরিবর্তন হয় নি শুধু মাত্র B এর পরিবর্তন হচ্ছিল সুতরাং B এর পরিবর্তন হলেও emf তৈরি হয় সুওরাং ওটা দেখা যাক emf এর দুটো টার্ম থাকতে পারেঃ - ∂Brt∂tds এবং Bddtds তোমরা আগে এই এই প্রভাব দেখেছ এখন আমরা এটার ওপর লক্ষ দিতে চাই কারণ এটা দুটো ফিল্ড এর মধ্যে সম্পর্ক দেয় একটা ম্যাগনেটিক ফিল্ড এর পরিবর্তন এর জন্য এবং আরেকটা ইলেকট্রিক ফিল্ড যেটা একটা ম্যাগনেটিক ফিল্ড এর পরিবর্তন এর জন্য উৎপন্ন হয়েছে সুতরাং এটা দেখা যাক emf - ∂Brt∂tds Bddtds আমরা একটা উদাহরণের প্রদর্শনে দেখেছিলাম যে একটা রিং ছিল যেটা বাইরে লাফিয়ে আসে যার মানে হল যে সেখানে একটা EMF ছিল যেটা কারেন্ট প্রবাহের জন্য তৈরি হয়েছিল যার জন্য রিংটা বাইরে লাফিয়ে উঠেছিল সুতরাং বলা যেতে পারে একটা অঞ্চল আছে যেখানে B এর পরিবর্তন হয় এবং এটার চার পাশে একটা তার জড়ান হয় সেখানে একটা EMF তৈরি হবে যেটা dBdtA যেখানে A হল বেগুনি জিনিসটার ক্ষেত্রফল সুতরাং ওটাকে বেগুনি করে দেব এটাকে electric field× হিসেবেও লেখা যেতে পারে যেটা হল E2πr সুতরাং E 12πrdBdtA হবে emf dBdtA electric field× E 12πrdBdtA এটার মানে কি ইলেকট্রিক ফিল্ডটা শুধু তারেই আছে না সব স্থান এ আছে যদি ভেতরের লুপ এ তারটাকে দেওয়া হয় তাহলেও কারেন্টটা বইবে তার মানে হল যে সেখানেও একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে সুতরাং আমরা এখন এই সমীকরণ গুলো ফিল্ড এর টার্ম এ লিখব ফ্যারাডের সূত্রকে ফিল্ড এর টার্ম এ লিখব তাহলে ভেতরে আমরা তার দিচ্ছি কি না তার ওপর এটা নির্ভর করবে না যদি ম্যাগনেটিক ফিল্ড এর পরিবর্তন হয় তাহলে একটা ফিল্ড তৈরি হবে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তনের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে কারণ এটা কারেন্ট পাচ্ছে এবং এটার জন্য আমরা যন্ত্রপাতি বানাতে চাই সুতরাং এখন EMF এর সমীকরণটা লেখা যাক যেটা হল - ∂Brt∂tds যেখানে ds হল ক্ষেত্রফল এখন যদি এই এলাকাটা দেখি যেটার মধ্যে দিয়ে B এর পরিবর্তন হচ্ছে এবং তার চারপাশে একটা লুপ নি যার মধ্যে দিয়ে এই ক্ষেত্রফল ds টা নেওয়া হয়েছে তাহলে আমাদের কাছে - ∂B∂tds হল একটা EMF এবং এই লুপ দিয়ে EMF টা হচ্ছে Edl যেটাকে স্টোক সুত্র দিয়ে ds লেখা যেতে পারে সুতরাং ফ্যারাডের সুত্র দিয়ে আমরা - ∂Brt∂tds ds সম্পর্ক টা পাচ্ছি কারণ এখানে যে কোন আকারের একটা তার নিলে একটা কারেন্ট বইবে অতএব যেহেতু ds বিধিবহির্ভূত - লুপ আকার টাও বিধিবহির্ভূত আমরা সহজেই এই সিদ্ধান্তে আসতে পারি যে ∂B∂t এটার মানে কি এটার মানে হল যে একটা পয়েন্ট r এ যদি ∂B∂t ≠ 0 তাহলে ম্যাগনেটিক ফিল্ডটার পরিবর্তন হচ্ছে এটা একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে যাতে ∂B∂t

- ∂B∂tdsemf Edl ds - ∂B∂tdsds ∂B∂t সুতরাং এখন আমাদের কাছে ইলেকট্রিক ফিল্ড তৈরি করার আরেকটা উৎস আছে আমাদের কাছে দুটো উৎস আছেঃ একটা হল E ρ0 আরেকটা হল ∂B∂t এটা আমরা অনেক বার সমাধান করেছি যদি ম্যাগনেটিক ফিল্ড এর কোন পরিবর্তন না হত শুধু মাত্র ইলেক্ট্রোস্ট্যাটিক্স থাকত শেই ক্ষেত্রে E ρ0 এবং 0 হত এটা একটা পোটেনশিয়াল তৈরি করত এবং আমরা এটা মোকাবেলা করতে একটা যন্ত্র উদ্ভাবন করেছি এই ডায়নামিক কেস টা দেখা যাক ধরা যাক যে চার্জ হল 0 যদি r0 হয় তাহলে E 0 হবে কিন্তু ∂B∂t সুতরাং এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এর উৎস হল পরিবর্তিত ম্যাগনেটিক ফিল্ডটা এবং 0 এই সমস্ত সমীকরণের মিল টা B এর সমীকরণের সাথে লক্ষ করবে যেটা B 0 এবং E µ0j দেয় B এর উৎস এখানে হল কারেন্ট ডেনসিটি j E এর উৎস ∂B∂t এবং দুটোরই ডাইভারজেন্স 0 হয় এই মিলটা বলে যে ইলেকট্রিক ফিল্ড এর সমাধানটা যেটা পরিবর্তিত ম্যাগনেটিক ফিল্ড এর জন্য তৈরি হয় 14π∂Br∂tr rr r3dV কারণ একই রকম সমীকরণ একই রকম বাউন্ডারি কন্ডিশন এর একই উত্তর হয়া উচিত Ert 14π∂Br∂tr rr r3dV খেয়াল করবে যে যেহেতু ফিল্ডটার নন জিরো কার্ল আছে যেটা তৈরি হয় ∂B∂t দ্বারা তার মানে হল যে Stokes' theorem অনুযায়ী Edl ≠ 0 কিন্তু যেহেতু আমরা জানি যে Edl হল EMF সুতরাং ফিল্ডটা রক্ষণশীল নয় ম্যাগনেটিক ফিল্ড এর পরিবর্তন এর জন্য যে E টা তৈরি হয় সেটা রক্ষণশীল নয় তার মানে হল যে যদি একটা পরিবর্তিত ম্যাগনেটিক ফিল্ড এর চারপাশে একটা বৃত্তাকার পথ নেওয়া হয় পথটা দিয়ে যত ঘুরব তত শক্তি বাড়বে এটাকে বলে consideration যদি এটা রক্ষণশীল হত প্রত্যেক বার পথ এর চারপাশে ঘুরলে নেট কাজ টা 0 হত কিন্তু পথটা দিয়ে যত ঘুরছি তত আমাদের শক্তি বাড়ছে সুতরাং এটা হল Faradays law of fields কিন্তু এটা বলে যে B এর পরিবর্তনের জন্য E পাই এবং সমীকরণটা হল ∂B∂t চিহ্নটা আসে লেন্জস আইন এর জন্য এটা ঠিক ডাইরেকশন দেয় যেরকম সমীকরণটাতে দেখেছিলাম এখন এটা দিয়ে একটা উদাহরণ সমাধান করা যাক একটা টরয়েড নেওয়া যাক এটা হল একটা পাতলা টিউব যার চারপাশে আমরা একটা কারেন্ট বহনকারী তার জড়িয়েছি এটাকে একটা লম্বা সলিনয়ড ও বলতে পার যেটাকে একটা রিং এ পরিনত করা হয়েছে এই রিং এর মধ্যে একটা ফিল্ড আছে কারেন্টের ডাইরেকসনের উপর নির্ভর করে ভেতরে বা বাইরে যার মান জিরো হবে ভেতরের ফিল্ডটা নিল রঙ দিয়ে দেখান হয়েছে এট ব্যাসার্ধ টাকে এর বেধ বা প্রস্থচ্ছেদ এর থেকে অনেক বেশি ধরা যাক এটা প্রস্থচ্ছেদ এর বর্গমূল এর থেকে অনেক বেশি যাতে একটা পাতলা টিউবই একটা রিং তৈরি করছে এরকম মনে হয় যদি এটাতে কারেন্ট এর পরিবর্তন করা হয় তাহলে প্রশ্নটা হল যে যদি টরয়েডে কারেন্ট কনস্ট্যান্ট রেট এ বেড়ে যায় এটা কি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে এবং যদি তাই হয় টরয়েডের অক্ষে এর মান কত সুতরাং এটা দেখা যাক যে এখানে কি হচ্ছে আমাদের কাছে একটা পাতলা টরয়েড আছে এবং কারেন্ট যত বাড়ানো হচ্ছে ভেতরে ফিল্ডটাও বাড়ছে যদি ফিল্ড এর পরিবর্তন হয় তার মানে এটা একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে যেটা ∂B∂t দ্বারা পরিচালিত ডান দিকে লেখা গুলো লিখে যাব এটা ম্যাগনেটিক ফিল্ড Bµ0j এর মতনই যেহেতু কোন পরিবর্তন হচ্ছে না তাই E 0 আমাদের কাছে B 0 আছে সুতরাং ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এর জন্য যদি এরকম একটা জিনিস চাই তাহলে এটা কারেন্ট বহনকারী রিং এর মতনই হবে এবং রিং এর অক্ষের ওপর B কে সন্ধান করার চেষ্টা করছি এই ক্ষেত্রে কারেন্টটা কি হবে কারেন্টটা jda হবে যেখানে da টা রিং এর প্রস্থচ্ছেদ অতএব I এর ভূমিকা ddtՓ নেবে Փ হল ফ্লাক্স এখানে ম্যাগনেটিক ফিল্ডটাকে কিকরে সমাধান করব ম্যাগনেটিক ফিল্ডটাকে µ0I4πdlr rr r3 দিয়ে গণনা করতে পারি সুতরাং অক্ষের ওপর অথবা যে কোন জায়গাতে ইলেকট্রিক ফিল্ডটাকে গণনা করতে পারি

এই ইনটিগ্রালটা খুব সহজেই গণনা করতে পারি যেটা আগে একটা এসাইনমেন্ট এ করেছি সুতরাং আগের স্লাইডে যেই প্রশ্নটা করেছিলাম যে তার উত্তর হল - হ্যাঁ একটা আবেশিত ইলেকট্রিক ফিল্ড আছে এবং এটা ওপরের সুত্র দিয়ে বার করা যাবে সুতরাং এই বক্তৃতাটা শেষ করব এটা বলে যে আমরা ফ্যারাডের সুত্রকে একটু আলাদা ভাবে দেখেছি ফিল্ডগুলোর টার্ম এ এবং বলেছি যে ম্যাগনেটিক ফিল্ড এর পরিবর্তন হলে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় যার জন্য একটা কারেন্ট প্রবাহিত হয় এটাই তোমরা প্রদর্শন এ দেখছ যেখানে কোন ক্ষেত্রফল এর পরিবর্তন হচ্ছিল না শুধু মাত্র ম্যাগনেটিক ফিল্ড এরই পরিবর্তন হচ্ছিল কিন্তু এটার জন্য এলইডি টা জলছিল এটার জন্য রিংটা লাফাছিল